হ্যালো সবাই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এবং কম্পিউটার গ্রাফিক্স এর উপর আমাদের NPTEL অনলাইন সার্টিফিকেশন কোর্স স্বাগত জানাই গত কয়েকটি ক্লাসে আমরা সলিডওয়ার্কসের কিছু কনসেপ্ট শিখেছি আজ থেকে সলিডওয়ার্কস এর মধ্যে উন্নত কনসেপ্ট আমরা শিখবো প্রথম জিনিসটি হল একটি রেফারেন্স প্লেন তৈরি করা উদাহরণস্বরূপ আমরা জানি কিভাবে একটি ফ্রন্ট প্লেন শীর্ষ প্লেন এবং ডান প্লেন ব্যবহার করতে হয় যদি আমাদের কাছে এই ধরনের সারফেস থাকে তবে আমরা একটি স্কেচ ড্রও করতে সক্ষম হব তারপরে এক্সট্রুড বিকল্পগুলি ব্যবহার করুন এক্সট্রুড কাটা এক্সট্রুড বসে সম্ভবত এই ধরনের বস্তুগুলি ফাইল করুন যা তে আমরা এটি তৈরি করতে পারি যাইহোক যদি বস্তুর একটি ভিন্ন ধরনের সারফেস থাকে ইনক্লাইন্ড সারফেস কার্ভি লিনিয়ার সারফেস যা বিট অফসেট হয় কিভাবে এই ধরনের সারফেস নির্মাণ করবেন রেফারেন্স প্লেন নামে আমরা এটাই শিখতে যাচ্ছি সুতরাং এখন আমরা সলিডওয়ার্কস খুলি এখন আসুন আমরা সামনের প্লেনে একটি বস্তু তৈরি করি আমি ইনক্লাইন্ড সারফেসের সাথে একটি অ্যাঙ্গুলার ধরণের ব্রাকেট তৈরি করব সুতরাং সেই উদ্দেশ্যে আমি যা করতে যাচ্ছি তা হল একটি লাইন ব্যবহার করবো সম্ভবত এক পয়েন্ট দিয়ে শুরু করুন সেখানে যান সাধারণত মেকানিক্যাল অবজেক্ট করার জন্য আমরা এই ধরনের এল অ্যাঙ্গুলার ব্রাকেট ব্যবহার করি এখন আমি সেই লেংথ একটির জন্য 100 ইউনিটের মতো কিছু বজায় রাখার জন্য স্মার্ট ডাইমেনশন ব্যবহার করতে চাই একইভাবে এটিও 100 ইউনিট এখন এই পাশে ফ্ল্যাঙে থিকনেস কন্ট্রোল রয়েছে সুতরাং প্রথম একটি কন্ট্রোল ধরে রাখুন তা নির্বাচন করুন এবং দ্বিতীয়টি চয়ন করুন তারপরে একটি সমান বিকল্প তৈরি করুন এটি করার মাধ্যমে যখনই আমি থিকনেসের এক দিকের ডাইমেনশন পরিবর্তন করতে যাচ্ছি অন্যান্য থিকনেস ও পরিবর্তিত হয় সেই উদ্দেশ্যে আমরা এই সমান প্রতীকটি ব্যবহার করতে যাচ্ছি সুতরাং এখন স্মার্ট ডাইমেনশনে যান 10 ইউনিট হিসাবে এই থিকনেস বজায় রাখুন সুতরাং এটি অন্য একটি দিকও যথাযথভাবে পরিবর্তিত হয় এখন এই পুরো জিনিসটি আমরা 3 ডাইমেনশনে এক্সট্রুড করতে চাই সুতরাং কারণ এটি লেংথ 100 ইউনিট সুতরাং আমি একই 100 ইউনিট ব্যবহার করতে চাই এটি একটি L অ্যাঙ্গুলার ব্রাকেটের মত হবে এখন আমরা এই ধরনের শার্প প্রান্ত চাই না সেই উদ্দেশ্যে আমরা যা করতে যাচ্ছি তা হল আমরা একটি চাপের মতো কিছু ব্যবহার করি এবং সেই অংশগুলি সরিয়ে ফেলি অন্য উপায়টি হল এই ছোট কর্নারগুলি রিডিউস করার জন্য ফিলেট ব্যবহার করা হয় সুতরাং এটি নির্বাচন করুন এবং এটিও নির্বাচন করুন ফিলেট ব্যবহার করুন এখানে আমরা সবসময় যে ফিলেট আকার 50 করতে পারেন এটি খুব বেশি তাই আসুন আমরা সেই ফিচার্সটি সম্পাদনা করি সম্ভবত এটি 10 mm তৈরি করি এখন এটির সাথে নরমাল এ একটি সার্কেল আঁকা যাক রেডিয়াসের একটি সার্কেল আসুন আমরা স্মার্ট ডাইমেনশন 12 ইউনিট ব্যবহার করি এবং এটি এক কেন্দ্রীয় পয়েন্ট আসুন আমরা একটি স্মার্ট ডাইমেনশন ব্যবহার করি এই লাইনটির এই কেন্দ্রটি 12 ইউনিটও চয়ন করুন একইভাবে এই পয়েন্টটি এটি 12 ইউনিট করে তোলে সুতরাং এটি ইহার কেন্দ্রবিন্দু হবে এখন এই একটি সমান্তরাল আয়না নির্বাচন করুন এই লাইনের সম্পর্কে আয়না প্রয়োগ করুন সুতরাং দুটি সার্কেল সম্পন্ন করা হয় এখন আমরা এই কাটা অংশগুলি সরাতে এক্সট্রুড বিকল্পটি ব্যবহার করব সুতরাং সেই উদ্দেশ্যে এই এক চয়ন করুন ফিচার্স এ যান এক্সট্রুড কাটা একবার হয়ে গেলে ক্লিক করুন সুতরাং আমাদের এই হোলস গুলি রয়েছে যার মাধ্যমে আমরা এই বোল্ট এবং নাটস গুলি রাখতে পারি একইভাবে সেই সারফেসের উপরে আসুন আমরা কেন্দ্রে আরও একটি সার্কেল তৈরি করি সুতরাং এখন এটি কেন্দ্র লাইন এবং আমরা এই কেন্দ্র লাইনের ডিসটেন্স 0 রাখতে চাই সুতরাং এটি একটি স্থান কেন্দ্র হবে এখন এটি চয়ন করুন ফিচার্সগুলিতে যান এখন আমরা সেই অংশটির মধ্য দিয়ে নীচের দিকে একটি শ্যাফটের মতো কিছু করতে চাই সুতরাং আসুন আমরা এটি 20 ইউনিট তৈরি করি ক্লিক করুন এখন এই সারফেসে আমরা একটি ইনক্লাইন্ড সারফেসের সন্ধান করতে চাই যার উপর অতিরিক্ত জিনিস থাকবে সুতরাং প্লানের পার্থক্য নির্মাণ করার জন্য প্রথমে আমরা সেখানে ক্লিক করব এই বস্তু এবং সেই একই ইনক্লিনেশন অ্যাংলের সাথে সম্পর্কিত যা আমরা পেতে চাই সুতরাং সেই উদ্দেশ্যে দ্বিতীয় রেফারেন্সটি চয়ন করুন এবং এই অ্যাংলটি 315 ডিগ্রীতে পরিবর্তন করুন এখন আমরা এটি করেছি কারণ আমরা সেই ইনক্লাইন্ড প্লেনে একটি বস্তু তৈরি করতে চাই আমি যদি যে কোনও ফ্রন্ট প্লেন টপ প্লেন সাইড প্লেনে যাই হোক না কেন তা বেছে নিই তবে তখন আমি সেই ইনক্লিনেশনের উপর কোনও স্কেচ তৈরি করতে পারি না এই উদ্দেশ্যে আমরা যা করছি তা এই প্লেনের সাথে সম্পর্কিত আমি আরও একটি প্লেন নির্মাণ করতে চাই যা এই লাইনের মধ্য দিয়ে যাচ্ছে এটি একটি আপওয়ার্ড ডাইরেক্শন হতে পারে এটি একটি ডাউনওয়ার্ড ডাইরেক্শন হবে 315 ডিগ্রী পরিবর্তে যদি আমি এটি 30 ডিগ্রী করতে যাচ্ছি এটি নিচে যায় সুতরাং যে কোনও নির্বিচারে কোণে আমি একটি প্লেন তৈরি করতে পারি সুতরাং প্রথমে আমাদের 315 রাখা যাক এটি ক্লিক করুন একবার এটি সেই প্লেনে স্বাভাবিক হয়ে গেলে যে কোনও কিছু তৈরি করুন উদাহরণস্বরূপ আমি এখানে একটি সার্কেল তৈরি করতে চাই যা 24 ডায়ামিটারের একটি ইউনিট বলে মনে করা হয় এবং সেখান থেকে আমি আরও একটি লাইন নির্মাণ করতে চাই যা এর মধ্য দিয়ে যায় এবং এটি ট্যান্জেন্ট এখন আমি এই অবজেক্টটি ট্রিম করতে এগিয়ে যাব ক্লিক করুন তারপর এটি চয়ন করুন এই লাইন এই বস্তুটি একটি এক্সট্রুড বেস এখন যদি আপনি দেখতে পাচ্ছেন সেই সারফেসে স্বাভাবিক আমি একটি প্লেন তৈরি করতে পারি এখন আমরা এই সম্পূর্ণ নির্মিত বস্তুটি সেই সারফেসের অন্য দিকে স্পর্শ করতে চাই সুতরাং আমি এই বস্তুর একটি এক্সট্রুড সম্পূর্ণরূপে এই সারফেস স্পর্শ করতে চাই এটা করার জন্য আমাকে কি করতে হবে দিকটি বিপরীত করুন তাই সারফেস পর্যন্ত রয়েছে সুতরাং সারফেস পর্যন্ত ক্লিক করুন কন্ট্রোল বাটন তারপর এই সারফেসে ক্লিক করুন আবার আমি এই বস্তুটি পেনিট্রেট করার জন্য এই পুরো আর্চ ধরনের পদার্থটি পেতে চাই সারফেস পর্যন্ত আমি একটি প্রক্ষেপণ করতে চাই যদি এটি সাধারণ এক্সট্রুড জিনিস হয় এটি তার বাইরে বা ভিতরে যায় উদাহরণস্বরূপ আসুন আমরা এই এক কন্ট্রোলের দিকে তাকাই দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই জিনিসটি আমি এক্সট্রুড করতে চাই যদি আমি এটি ব্যবহার করি তবে এটি এক্সট্রুড আউট হয়ে যায় যদি আমি এই দিকটি বিপরীত করি তবে এটি এক্সট্রুড ইন হয়েযায় এবং আমরা এই ধরনের আধা পেনিট্রেটিং ধরনের সারফেস চাই না তবে সারফেসের স্তর পর্যন্ত আমি এক্সট্রুডেড করতে চাই সেই উদ্দেশ্যে আমরা যা করার চেষ্টা করছি তা হল এটির পরিবর্তে সারফেসের দিকে সমস্ত পথ যাওয়া এই সারফেস পর্যন্ত আমরা থাকতে চাই তারপর এটি ক্লিক করুন সুতরাং যদি আপনি দেখতে পান যে পুরো বস্তুটি সেই সারফেসের উপরে এক্সট্রুডেড করা হয়েছে সেই প্রক্ষেপণ যা ই হোক না কেন আমরা তা পাবই এখন এর উপর আমরা আরও একটি বোল্ট ঠিক করতে চাই এই উদ্দেশ্যে স্বাভাবিক যান এখন একটি স্কেচ ড্রও করুন হতে পারে একটি সার্কুলার হোলস যা আমরা পেতে চাই এবং এটি কেন্দ্র লাইনের মধ্য দিয়ে যাওয়ার কথা সুতরাং এখন এই অংশে জুম করুন স্মার্ট ডাইমেনশন ব্যবহার করুন প্রথম একটি কন্ট্রোল বাটন কেন্দ্র লাইন চয়ন করুন ক্লিক করুন তারপর এটি 0 করুন এখন আমরা এটি থেকে একটি হোলস তৈরি করতে চাই সুতরাং যে এক ক্লিক করুন এই এক ফিচার্স যেতে একটি এক্সট্রুড কাটা আছে এখন আসুন আমরা এটির দিকে তাকাই আমরা যদি একটি সম্পূর্ণ কাট চাই আমরা এটি সম্ভবত 50 mm করতে পারি সুতরাং এটি সেই হোলস থেকে বেরিয়ে যায় ক্লিক করে সুতরাং একটি হোলস রয়েছে যা সেই পুরো বস্তুর মধ্য দিয়ে যাচ্ছে এখন আমরা এই অংশে শুধুমাত্র এই সারফেসে একটি স্লটের মত কিছু রাখতে চাই সুতরাং একটি রেকটাঙ্গুলার স্লটের মতো কিছু একটি ছোট অংশ যা আমি পেতে চাই এই উদ্দেশ্যে আমি কি করতে যাচ্ছি একটি রেকট্যাঙ্গল তৈরি করবো এখন এই অংশটি নির্বাচন করা হয়েছে আমরা একটি এক্সট্রুড কাটা নিতে চাই কিন্তু থিকনেস 50 পর্যন্ত নয় তবে আমি যে 10 mm কাটা চাই তার মতো কিছু 5 mm এর চেয়ে কম হতে পারে আপনি যদি দেখেন তবে স্লটের মতো কিছু আছে এখন আমি এই রেফারেন্স প্লেনটি দেখতে চাই না যদিও এটি সেখানে রয়েছে আমি এটা লুকাতে চাই সুতরাং এই উদ্দেশ্যে আমাকে এটিতে ক্লিক করতে হবে একটি চশমা মত কিছু আছে যে ক্লিক করুন রেফারেন্স প্লেন লুকানো হবে এখন এই সারফেসে আমি অন্য একটি হেক্সাগণ ধরনের জিনিস তৈরি করতে চাই যা এর মধ্য দিয়ে যেতে আগ্রহী সেই উদ্দেশ্যে যদি আমি একটি রেফারেন্স প্লেন নির্মাণ করতে চাই তবে আমাকে কী করতে হবে প্রথমত এই সমতলটি নির্বাচন করুন গো টু রেফারেন্স জিওমেট্রি তারপরে এই লাইনের সাথে সম্পর্কিত এই সারফেসটি চয়ন করুন একটি রেফারেন্স সমতল তৈরি করুন দ্বিতীয় রেফারেন্স ক্লিকের জন্য এটিতে ক্লিক করুন এখন কোণ পরিবর্তন করুন 315 ডিগ্রীর পরিবর্তে আমি প্রায় 300 ডিগ্রী পেতে চাই আসুন আমরা এই দিকে তাকাই উদাহরণস্বরূপ আপনি যদি একটি ল্যাপটপ তৈরি করতে চান তবে একটি ল্যাপটপ ডিজাইন করুন তারপর এই ধরনের রেফারেন্স প্লেন সবসময় সহায়ক হয় আমাদের ক্লিক করা যাক সুতরাং একবার রেফারেন্স প্লেন নির্মিত হয় এটি স্বাভাবিক আমি একটি স্কেচ একটিহেক্সাগণ মত কিছু করতে চাই সম্পন্ন এখন আমি একটি স্মার্ট ডাইমেনশন ব্যবহার করতে চাই এইপয়েন্ট এবং এইপয়েন্ট টি 20 ইউনিট দূরত্বে থাকার কথা এখন সেই সার্কেল টি সরান এখন সেই সার্কেল টি সরান এবং এর ডাইমেনশনগুলি সেখানে রয়েছে এটিতে ক্লিক করুন ফিচার্সগুলিতে যান বেসটি এক্সট্রুড করুন আমরা কোন পর্যায়ে থাকতে চাই সারফেসের স্তর পর্যন্ত সুতরাং এটি সারফেস পর্যন্ত অন্ধ নয় এবং সারফেসটি এই এক এবং ক্লিক করে আসুন আমরা এই অংশটি জুম করি সুতরাং বিভিন্ন সারফেসে যদি আমি বস্তুগুলি তৈরি করতে চাই তবে এই ভাবে আমরা এই বস্তুগুলি তৈরি করি সুতরাং প্রথম ধারণাগুলি এই রেফারেন্স প্লেনটি নির্মাণ সম্পর্কে এখন একই রেফারেন্স প্লেন ধারণা ব্যবহার করে আমরা টিউব পাইপ এবং অন্যান্য ধরনের যান্ত্রিক বস্তু নির্মাণ করার জন্য একটি অবস্থানে থাকবে সুতরাং আসুন আমরা এটিও দেখি সুতরাং আবার একটি নতুন অংশ এখন সামনের প্লেনে যান তো আসুন আমরা 0 দিয়ে শুরু করে একটি লাইন তৈরি করি একটি শাখা জংশন নির্মাণ করতে চাই সুতরাং এখন স্কেচ ফিলেট ব্যবহার করুন এটি প্রয়োগ করুন এবং আমরা 5 mm চাই না কিন্তু 10 mm অথবা 8 mm মত কিছু আমরা নিতে চাইবো সুতরাং তারপর এটি ক্লিক করুন সুতরাং এখানে একটি কার্ভ রয়েছে এখন যদি আমি এই পয়েন্টগুলির মধ্যে একটিতে একটি সার্কেল ড্রও করি এই মুহুর্তে তো এই পুরো বস্তুটিকে রিভল্ভ করতে হবে আমি একটি পাইপলাইন নির্মাণের জন্য একটি অবস্থানে থাকব যা একটি যৌথ শাখা সুতরাং আমাদের সেই শীর্ষ প্লেনটি নিতে হবে তারপরে একটি নির্দিষ্ট রেডিয়াসের একটি সার্কেল তৈরি করতে হবে সম্ভবত 3 ইউনিট তারপরে ক্লিক করুন এখন সার্কেল টি নির্বাচন করা হয়েছে এখন ফিচার্সগুলিতে যান স্কেচ মোড থেকে বেরিয়ে আসুন এই অবজেক্টে ক্লিক করুন ফিচার্সগুলির মধ্যে একটি বিকল্প রয়েছে যা বেসকে সোয়েপ্ট করেছে এতে ক্লিক করুন সুতরাং এটি বস্তু এবং সেই বস্তু যা আমরা একটি নির্দিষ্ট অক্ষ বা লাইনের চারপাশে ঘুরতে দেখেছি সুতরাং সেই উদ্দেশ্যে যদি আপনি এটি এখানে খুঁজছেন নীল স্কেচ 2 যা আমরা সার্কেল হিসাবে হাইলাইট করেছি এখন এই ম্যাজেন্টা একে ক্লিক করুন এবং তারপর লাইনে ক্লিক করুন এবং তারপর আবার ক্লিক করুন সুতরাং আমরা সেই পাইপ নেটওয়ার্ক টি তৈরি করার জন্য একটি অবস্থানে থাকব এখানে এটি একটি সলিড বস্তু এটা অনেকটা বেন্ট এখন আপনি যদি খুব পাতলা অংশের মতো কিছু তৈরি করতে চান কীভাবে এটি করতে হয় তা বাতিল করা হয় আসুন আমরা এটি পূর্বাবস্থায় ফিরিয়ে দিয়ে দেখি সুতরাং প্রথমে এই সার্কুলার অংশটি নির্বাচন করুন তারপরে এই লাইনে যান এটিতে ক্লিক করুন তারপরে থিন ফিচার্সের মতো একটি বিকল্প রয়েছে এই 1 mmটি 005 mm এ পরিবর্তন করুন তারপরে ক্লিক করুন এখন আপনি একটি খুব পাতলা টিউব অংশ দেখতে পাচ্ছেন সুতরাং এই উপায়ে সলিড নির্মাণ করা হয় অন্যটি এই পাতলা অংশটি ব্যবহার করে আমরা একটি মেটালিক শীট টিউব তৈরি করার জন্য একটি অবস্থানে থাকব পরবর্তী ক্লাসগুলিতে আমরা সমাবেশের জিনিসগুলি এবং এই সলিডওয়ার্কস টি ব্যবহার করে কীভাবে অটোমেশন তৈরি করতে পারি সে সম্পর্কে শিখব অসংখ্য ধন্যবাদ